আসুন আমি এখানে কোন অনুমানে কেন একটি প্রশ্ন চিহ্ন রেখেছি সুতরাং আমি α 1 ঠিক করার রেসিপিটি বলতে যা বোঝাচ্ছি তা 1D ঠিক আছে বিশ্বে এটির সাথে কোনও সমস্যা নেই এক মাত্রিক বিশ্বে আমি আপনাকে ঠিক করতে পারি cΔt Δx থেকে 1 পর্যন্ত কোনও সমস্যা নেই যখন আমি উচ্চ মাত্রা পেয়েছি তখন কী ঘটে আপনি কি 2 ডি এর ক্ষেত্রে cΔt Δs ≤ 1√2 মনে রাখবেন এর মধ্যকার সম্পর্কটি কি ছিল 2 ডি এবং 3 ডি তে এটি 1 √3 এখন আমি cΔt Δs গুলি বেছে নিতে পারি না এটি 1 এর চেয়ে কম হওয়া উচিত সুতরাং এখানে cΔt Δs কেন সেট করা যায় না কারণ আমি যদি এটি করি তবে আমি সমাধানের মতো তরঙ্গ পাব না এটি কেবল অস্থিতিশীল পরিস্থিতি তো তাহলে কী তারপরে আপনাকে এটিকে মোকাবেলা করতে হবে এটির দ্বিতীয় সমাধানটি হল আপনার বিবেচনাকে সূক্ষ্ম বানানো ঠিক আছে সুতরাং আসুন আমরা আমাদের অনুরূপ বিচ্ছিন্ন সংস্করণটি বোঝাতে চাই সুতরাং আপনি যদি এখানে এই সমীকরণটি তাকান আমরা এখানে এই তরঙ্গ সমীকরণ দিয়ে শুরু করেছি 2 ডি ক্ষেত্রে কী ঘটবে আমি y এর দ্বিতীয় ডেরিভেটিভও ঠিক রাখব সুতরাং এই বিচ্ছুরতার সম্পর্ক আপনি কীভাবে মনে করেন এটি পরিবর্তিত হবে আমি যদি এই ছড়িয়ে পড়া সম্পর্কে লিখতে চাই ঠিক ঠিক সুতরাং এই বিচ্ছিন্নতার সম্পর্কটি আমি পেতে যাচ্ছি সীমাবদ্ধ পার্থক্য সময় ডোমেন ব্যবহার করে সুতরাং আমি লিখব আমি 2 পদ পাব ঠিক আছে Δx থেকে একটি এবং Δy এর থেকে একটি এখন আপনি আমার একই বিশ্লেষণটি বলতে চাইবেন যা আমরা পূর্ববর্তী স্লাইডে করেছিলাম এখানে এটি ছড়িয়ে দেওয়ার চিত্রটি তৈরি করতে আমাদের এটি পুনরাবৃত্তি করতে হবে ছড়িয়ে পড়া কী শুধু ω এবং k এর মধ্যে সম্পর্ক অপটিক্স বা বৈদ্যুতিন চৌম্বকবিদ্যা যেখানেই আপনি বিচ্ছুরণ শব্দটি শুনবেন এর অর্থ ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ ভেক্টরের মধ্যে কী সম্পর্ক তা ছড়িয়ে দেওয়া ঠিক আছে সুতরাং এটি একটি সমস্যা সুতরাং একমাত্র সমাধানটি ছোট Δx Δy Δt টির আলাদা করার কোনও ঠিক নেই সুতরাং এখন খুব কী আমরা এটির সাথে 1 ডি তে বেঁচে থাকতে পারি আমরা এটি ঠিক করতে পারি α 1 এটি অনুমোদিত হয় এটি আমাকে 2 ডি এবং 3 ডি তে স্থিতিশীল সমাধান দেয় যার চারপাশে আমার কোনও উপায় নেই সুতরাং এর এক খুব স্পষ্ট পরিণতিটি কি তা মনে করা যাক আপনি লেজার পালস জানেন আমি একটি লেজার পালস অনুকরণ করতে চাই এবং এটি ইলেক্ট্রোম্যাগনেটিক রেজোনেটর বা গহ্বর বা কিছু ঠিক আছে যেহেতু এই লেজার ডালটি যাতায়াত করে এটি বলুন যে এটি খালি স্থানটিতে ভ্রমণ করছে এটি সংখ্যায় ছড়িয়ে দিতে চলেছে কারণ সময়ে সময়ে ডালটি বেশ কয়েকটি বিভিন্ন ফ্রিকোয়েন্সি নিয়ে গঠিত তবে এখন প্রতিটি ফ্রিকোয়েন্সির নিজস্ব বেগ সঠিক হয় যদি আপনি এই বক্ররেখার দিকে তাকান এখানে ভাল এই বক্ররেখা না কিন্তু বিভিন্ন জন্য পৃথক প্রতিটি ω একটি আলাদা k থাকবে ছাত্র স্যার আপনি দয়া করে সমাধান করুন ডেল্টা সমান হ্যাঁ একবার আমি একটি বিচক্ষণতা স্থির করে আমি বিভিন্ন ওমেগাω এবং k এর মধ্যে সম্পর্ক পরিবর্তন করব সুতরাং যা ঘটে তা মনে হয় আমি এই সুন্দর গাউসিয়ান ডালটির মতো একটি ইনপুট পালস প্রেরণ করি যা আমরা বাহ্যিকভাবে প্রেরণ করি তা হল আপনি ঠিক বিকৃত হয়ে যাবেন সুতরাং আপনি আউটপুট দ্বারা আউটপুট pulse বলতে পারেন কিছু সময় এবং সময় ঠিক পরে pulse দৃশ্যের অর্থ সুতরাং এটি কিছুটা দেখতে পারে কারণ যে নাড়ি তৈরির জন্য যে উপাদানগুলির ফ্রিকোয়েন্সিগুলি গিয়েছিল তারা এখন বিভিন্ন গতিতে ভ্রমণ করছে যদি তারা সবাই একই গতিতে ভ্রমণ করে তবে আমি একই pulse টি সঠিকভাবে পেতে পারি সুতরাং এটাকেই pulseবিকৃতি বলা হয় উদাহরণস্বরূপ এই স্পন্দনের বিকৃতিটি একটি অপটিকাল ফাইবারে ঘটবে কারণ কাঁচটি এমন একটি বিচ্ছুরণ মাধ্যম যা আপনার কাছে প্রতিটি ফ্রিকোয়েন্সি আলাদা গতিতে ভ্রমণ করে অপটিকাল ফাইবার গ্লাস থাকে সুতরাং যাই হোক এটি আসলভাবে ঘটেছিল তবে আমি যদি মুক্ত স্থানটি অনুকরণ করতাম তবে এটি হওয়া উচিত নয় তবে এটি এফডিটিডি তে হবে সুতরাং আবার এটিকে পরাজিত করার উপায় হল ঠিক ছোট ছোট Δx Δt সুতরাং নাড়ির বিকৃতি হল যা হয় এবং এটি উচ্চ মাত্রায় দেওয়া হয় অন্যটি যে জিনিসটি আপনাকে এটি ছেড়ে দিতে হবে এবং এটির জন্য আবার সমাধানটি হল ছোট ছোট Δx Δt তৈরি করে ঠিক আছে সুতরাং 2D গ্রিডটি এরকমভাবে কল্পনা করুন আমি একটি তরঙ্গ প্রেরণ করি আমি এটির মতো নাড়ি প্রেরণ করি এটি বিকৃত করে এখন আমি এর মতো একটি pulse প্রেরণ করি যা ঘটবে অন্যদিকে কারণ এই বিবেচনার সীমাবদ্ধতা এখন সীমাবদ্ধতাগুলি এখন কিছুটা আলাদা সুতরাং এখন গ্রিডে কোন দিকটি ভ্রমণ করছে তার উপর নির্ভর করে তরঙ্গটি বিভিন্ন গতিতে ভ্রমণ করে আমার স্নাতকের তরঙ্গ এবং এই তরঙ্গ এমনকি আমি যদি একটি একক ফ্রিকোয়েন্সি পালস চয়ন করি তবে আমি একক ফ্রিকোয়েন্সি টোনটি প্রেরণ করি যাকে বলা হয় এটি এখানে বিভিন্ন গতিতে এবং এখানে বিভিন্ন গতিতে ভ্রমণ করবে সেখানে হবে ছাত্র 45 তাই যদি এটি 45 ডিগ্রি না নেয় তবে এটিকে কোনও কোণে নিয়ে যান সুতরাং আমার আনুমানিক অর্থ হল গ্রিড কতটা ভালভাবে সাজানো আছে তার উপর নির্ভর করে তরঙ্গ সমীকরণের আনুমানিক পরিমাণে সীমাবদ্ধ পার্থক্য ব্যবহার করছি সুতরাং এটি তাই বিভিন্ন দিক বিভিন্ন গতি শিক্ষার্থী স্যার আপনি হয়ে যান হ্যাঁ মাধ্যমটি হল আইসোট্রপিক হল মাঝারি বায়ুর শারীরিক বৈশিষ্ট্যগুলির একটি বিবৃতি আইসোট্রপিক মাধ্যম তবে আমার কারণে স্থান এবং সময়কে কে বিবেচনা করা হয় যেখানে স্থান এবং সময় প্রকৃতির নয় বরং আমরা আমাদের কম্পিউটারে এটি করছি এই মুহুর্তটি আমরা এটি করার মুহুর্তে আমরা অ্যানিসোট্রপিক উপকরণ তৈরি করেছি যেখানে কোনওটিরই অস্তিত্ব নেই সুতরাং আমি বিভিন্ন গতি বলতে চাই যে আমি ইতিমধ্যে শব্দটি দিয়েছি যা একে গ্রিড অ্যানিসোট্রপি বলে সুতরাং যে কোনও বাস্তব বিশ্বের সিমুলেশনটিতে এই সমস্ত ত্রুটি রয়েছে এটি একটি নিখুঁত সিমুলেশন বলে কোনও জিনিস নেই Δx Δy Δz Δt এত ক্ষুদ্র অধিকারে নিখুঁত সিমুলেশন ঘটে সুতরাং এ কারণেই আমি বোঝাতে চাইছি বাস্তব জগতের একটি অংশ গণনা ইএম আপনার কোডটি খুব ভাল লিখছে তবে এর পরে আপনাকে জানাতে হবে বেঞ্চ সমাধানগুলির সাথে চিহ্নিত করে আপনি সরল জিনিসটি গ্রহণ করেন যেমন আপনি 2D এফডিটিডি কোড লেখেন বলে আপনি মনে করেন সবকিছু দুর্দান্ত তবে আপনি বিভিন্ন দিকে একটি pulse চালান তারপর আপনি দেখতে পান যে এটি এত আলাদা আচরণ করে তারপরে পরবর্তী পর্বটি Δx Δt বা কুরান্ট প্যারামিটারগুলি কীভাবে বিচ্ছুরণ তা আবিষ্কার করার মধ্যে রয়েছে গ্রহণযোগ্য এটি আমাদের বলুন যে এটি কেবল 1 শতাংশের সাথে আপনি বাঁচতে পারবেন এটি আপনি 20 শতাংশ জানেন যে আপনি এর সাথে বাঁচতে পারবেন না সুতরাং আপনি আপনার হ্রাস অব্যাহত রাখছেন যতক্ষণ না আপনি কিছুটা দোরগোড়ায় পৌঁছেছেন ততক্ষণ আপনার বিবেচ্য সূত্রকে আরও সূক্ষ্ম করে তোলেন সুতরাং যে দ্বার কি হতে পারে উদাহরণস্বরূপ আমার সিমুলেশন ডোমেনটি এখানে কিছু নির্দিষ্ট পরিমাণ এবং তরঙ্গটি বাম থেকে ডানদিকে ঘুরতে যাওয়ার ফলে বিস্তারের প্রভাব আরও বাড়তে থাকবে আমি সিমুলেশন ডোমেনে থাকা সুদূর পয়েন্টগুলির মতো ডানদিকের কাছে পৌঁছানোর পরে আমি হাতের সামনে ঠিক করতে পারি এবং বলে দিতে পারি যে এই দুটি পয়েন্টের বিস্তৃতি এত বেশি হওয়া উচিত আমি সিদ্ধান্ত নিয়েছি যে এর আগে এবং একবার আমি এটি পেয়েছি তখন আমি সেই পরামিতিগুলির সাথে বাকী সিমুলেশনগুলি করি সুতরাং এটি ঠিক ঠিক প্রথম স্থানে কোড রচনার জন্য প্রায় সময় নেয় ছাত্র অভিভাবক আপনি যদি ছড়িয়ে পড়ার প্রভাবগুলির জন্য সংশোধন করতে পারতেন এটি যদি এখন খুব তুচ্ছ সিমুলেশন হত তবে যদি এগুলি কেবল ভ্যাকুয়াম থাকে তবে আপনি কোনওটির জন্য সংশোধন করতে পারবেন তবে এটি যদি কেবল ভ্যাকুয়াম থাকে তবে এফডিটিডি করার দরকার কী আপনি জানেন যে এটি সর্বত্র একটি বিমান তরঙ্গ আরো কঠিন জিনিস যখন ঘটবে কিছু মাঝারি বিমান আছে বা যা কিছু আছে ঠিক আছে সেখানে এই জিনিসগুলির জন্য সংশোধন করা সম্ভব নয় কারণ আপনার রুটি এবং মাখনের সীমাবদ্ধ পার্থক্য কী আপনি এতে আরও কত সংশোধন করবেন আবার সেই সংশোধনগুলি দিকনির্ভর হবে সুতরাং আপনি এটি সংশোধন করার চেষ্টা করে আরও প্রভাব এবং আরও সমস্যার পরিচয় করিয়ে দেবেন সুতরাং আপনাকে এটির সাথে বাঁচতে হবে অন্য কোনও রেকর্ড নেই সুতরাং অবিচ্ছেদ্য সমীকরণ সুতরাং সামান্য এটি অবিচ্ছেদ্য সমীকরণগুলি দেখার জন্য লোভনীয় এবং বলছে যে এখন এই সমস্যাগুলি ছিল তবে অবিচ্ছেদ্য সমীকরণগুলি আমরা একটি একক ফ্রিকোয়েন্সি এ হ্যাঁ তৈরি করেছি একক ফ্রিকোয়েন্সি এই সমস্যা এখন আমি বোঝাতে চাই সুতরাং একটি অবিচ্ছেদ্য সমীকরণে এবং আমাকে নাড়ি বিকৃতি দেখার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে একক ফ্রিকোয়েন্সি হ্যাঁ হ্যাঁ সুতরাং এটি হ্যাঁ সুতরাং ভাল পয়েন্ট ইন্টিগ্রাল সমীকরণ তাই সমস্যাগুলিতে কম্পিউটেশনালি সমাধানের আরও সঠিক উপায়গুলি হল আপনার নিষ্ঠুর শক্তি লোকের মতো তিনি প্রচুর পরিশ্রমের পরেও উত্তর পেয়েছেন এবং এখনও এতটা ভাল নয় ছাত্র এটাই সবচেয়ে খারাপ বলছে হ্যাঁ ছাত্র সুতরাং এটি একটি অবিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি এর মতো হ্যাঁ ছাত্র যেমন সুতরাং আপনি যদি সময় মতো কোনও গাউসিয়ান pulse গ্রহণ করেন তবে তা ফ্রিকোয়েন্সিতে গাউসিয়ান ছাত্র এবং অন্য কিছু বিতর্কিত ভিডিওটির বক্তৃতা ভিডিও চালিয়ে যান ওয়েল আমি আমার উত্সটি তরঙ্গ ভ্রমণ করে নিযুক্ত করার পরে আমি Δx Δt কে বিচ্ছিন্ন করে ফেলেছি তা নিয়ে চিন্তা করার দরকার নেই আপডেট সমীকরণগুলি এটি যত্ন নেয় ছাত্র নিখুঁতভাবে অবিচ্ছেদ্য সমীকরণের জন্য আমাকে প্রতিটি ফ্রিকোয়েন্সি একসাথে রাখার জন্য ফ্রিকোয়েন্সি সলিউশনের থেকে আলাদা করতে হবে ছাত্র যে এই বিবেচনামূলক ফ্রিকোয়েন্সি উত্তর বলতে পারে হ্যাঁ সুতরাং বিবেচনামূলক ফ্রিকোয়েন্সি তার নিজস্ব ত্রুটিগুলি নিয়ে আসবে কারণ আপনি ঠিক কতটা ফ্রিকোয়েন্সিতে এটি করেন তার উপর নির্ভর করে সঠিক সময়ে আপনার সমাধানটি সঠিক সুতরাং আপনার কাছে ট্রেড অফ আছে যে আমি গণনায় কতটা সময় দিতে চাই সুতরাং আমি বোঝাতে চাইছি কমপক্ষে অপটিক্স সম্প্রদায়ের মধ্যে অবিচ্ছেদ্য সমীকরণগুলি খুব জনপ্রিয় অধিকার নয় লোকেরা এফডিটিডি করবে এবং বিবেচ্যতার ক্ষেত্রে দাম দেবে আপনি আরও সঠিকভাবে চান কেবলমাত্র Δ x Δ y ক্র্যাঙ্ক করুন হ্যাঁ আমি সংখ্যায় বোঝাতে চেয়েছি এটি একবার কম্পিউটারের সাথে রেখে দিলে আমরা আর দেখতে পাব না তারা তারা সংখ্যার জটিল সংখ্যা দেখতে পাবে তবে আপনি যা করতে চান তা আপনি jωt−kx ফিট করতে পারেন তবে আপনি দেখতে পাবেন এমনকি 1D সমস্যা এমনকি যদি আলফা 1 টির সমান না হয় তবে এটি আলোর গতিতে ভ্রমণ করে না এমনকি ঠিক এটি আমরা এখানে দেখেছি এমনকি যদি কোনও মাধ্যম না থাকে তবে আপনি যদি ছত্রাকের সম্পর্কের দিকে তাকান এমনকি যখন কোনও মাধ্যম না থাকে যখন Δx এবং Δt সসীম হয় ছাত্র সুতরাং আপনি যদি আলফা দ্বারা 1D এবং সময় সমান বলেছিলেন হ্যাঁ আমি 1 ডিতে কোনও বিকৃতি না বলা উচিত যদি আমি আলফা 1 এর সমান বলে থাকি তবে অন্য জায়গাগুলিতে আমি এটির সাথে ঠিক থাকতে পারি সুতরাং এই হ্যাঁ এই পিটারসন বইয়ের এই অধ্যায়ের 12 অধ্যায়ে রেফারেন্সগুলি রয়েছে যা খুব সুন্দর রেফারেন্স রয়েছে তাই এফডিটিডি নামক বাইবেল এটি তাফ্লোভের একটি বই যা প্রথম কয়েকটি বই রচিত ছিল এবং আমার লেখা একটি সাক্ষাত্কার পাওয়া গেল যার অর্থ ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ এবং এফডিটিডি তে তাফ্লোভের দেওয়া সুতরাং আপনি গিয়ে এই সাক্ষাত্কারটি পড়তে পারেন তিনি আমার সম্পর্কে ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণের ইতিহাসের কিছুটা অর্থ সম্পর্কে আলোচনা করেন এবং যেখানে তিনি মনে করেন যে এটি আরও চলছে এবং এই জিনিসটি ঠিকঠাক ভাবে পড়ুন